আগের বক্তৃতাতে বলেছিলাম যে ফ্যারাডেস ল Faradays law যেটা বলে যে E B∂t এবং ফ্রি স্পেসে ডিসপ্লেসমেন্ট কারেন্ট এর ওপর ভিত্তি করে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডগুলোকে টিকিয়ে রাখা সম্ভব যখন তাদের পরিবর্তন হয় এবং তারা একে ওপরকে তৈরি করে এবং তারা প্রসারিত হয় সুতরাং আমরা ফ্যারাডেস ল ব্যবহার করি এবং এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট এর ওপর নির্ভর করে এই বক্তৃতাতে ওগুলো ব্যবহার করব যেরকম করে ম্যাক্সওয়েল লিখে গেছেন এবং ম্যাক্সওয়েল'স সমীকরণকে ব্যবহার করে একটা ওয়েভ সমীকরণ কে গণনা করতে চাই এবং ওটা নিয়ে আলোচনা করব সুতরাং গাণিতিকভাবে আমরা আগের বক্তৃতাতে যে যুক্তি দিয়েছি তার চেয়ে এটা আরও কিছুটা কঠোর হবে কিন্তু আমি চাই তোমরা আগের বক্তৃতাতে আমরা যা করেছি সেটা ভাল করে বোঝ এটা ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডগুলো কেমন এবং একে অপরের সাথে কীভাবে পরিবর্তিত হয় তার একটা বাস্তবিক অনুভূতি দেয় এই বক্তৃতাতে আমরা একই জিনিসের আরেকটু পরিশীলিত গাণিতিক পদ্ধতি দেখব সুতরাং শুরু করার আগে ম্যাক্সওয়েলের সমীকরণ গুলো আবার লেখা যাক এবং সমীকরণ গুলো কে ফ্রি স্পেসে লিখছি যেখানে কোন চার্জ নেই কোন চার্জ ডেন্সিটি নেই সুতরাং আমাদের কাছে E0 E B∂t যেহেতু কোন বাস্তব কারেন্ট নেই Bµ00E∂t এবং B 0 এখন এই দুটো কার্লের সমীকরণকে দেখা যাক এবং এই সমীকরণটার আরেকবার কার্ল নেওয়া যাক - সমীকরণ টা হল ফ্যারাডেস ল এর কিন্তু হল E 2E এবং এটা হল ∂tµ00E∂t প্রথম সমীকরণ থেকে গাউসস ল Gausss law দ্বারা E টার্মটা 0 হবে অতএব 2E µ002Et2 হবে E0 E B∂t B 0 Bµ00E∂t ∂tB E 2E ∂tµ00E∂t 2E µ002Et2 যদি E এর প্রকরণ একটা ডাইরেকশনে হয় ধরা যাক x ডাইরেকশনে তাহলে 2Ex2 µ002Et2 হবে এটা লেখার মানে হল যে এর প্রত্যেকটা উপাদান সমীকরণকে পরিতৃপ্ত করবে এটাকে স্পষ্টভাবে লেখা যাক আমাদের কাছে 2Exx2 µ002Ext2 আছে এবং আমরা দেখব যে এই সমীকরণটা আসলে অপ্রয়োজনীয় কারণ কোন x উপাদান নেই আর 2Eyx2 µ002Eyt2 অবশেষে 2Ezx2 µ002Ezt2 হবে খেয়াল করবে যে এটা ওয়েভ সমীকরণের মতন যেখানে µ00 টা 1C2 হবে সুতরাং এই সমীকরণ টা 2fx21C22ft2 হবে তৎক্ষণাৎ দেখবে যে এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ 1µ00 হবে এবং E একটা ওয়েভের মতন প্রসারিত হবে আমরা একই জিনিস B এর সমীকরণের জন্যেও করতে পারি 2Exx2 µ002Ext2 2Eyx2 µ002Eyt2 2Ezx2 µ002Ezt2 C 1µ00 Bµ00E∂t দিয়ে শুরু করে আমরা সমীকরণের দু দিকেই কার্ল নেব এবং B µ00∂∂t পাবো এর জন্য B 2B µ00∂t B∂t পাবো যেখানে B0 হবে এবং অবশেষে 2B µ002Bt2 পাবো এটাই হল B ফিল্ড এর সমীকরণ সুতরাং E এবং B একটা ওয়েভ এর মতন প্রসারিত হয় Bµ00E∂t B µ00∂∂t B 2B µ00∂t B∂t 2B µ002Bt2 এখন আমরা হারমনিক প্লেন ওয়েভ এর একটা নির্দিষ্ট সমাধান এর ওপর নজর দেব যেখানে E E0sin⁡2πx 2πt হবে এবং এটাকে আমরা E E0sin⁡kx ωt লিখতে পারি যেখানে k 2π এবং ω 2π E E0sin 2πx 2πt E0sin⁡kx ωt k 2π ω 2π একইভাবে B B0sin⁡kx ωt লিখব সুতরাং আমাদের কাছে E E0sin⁡kx ωt এবং B B0sin⁡kx ωt আছে দেখা যাক এই সমীকরণ দুটো বিস্তার এবং ফিল্ড গুলোর উপস্থিতির ব্যাপারে কি বলে সমীকরণ গুলোর দিকে দেখা যাক B 0 এবং E 0 এই সমীকরণের দিকে দেখা যাক E 0i∂xE0sin kx ωt 0 খেয়াল করবে যে বাকি সব উপাদান যেমন ddy এবং ddz উধাও হয়ে যাবে কারণ E0 র মান y এবং z এ সমান সুতরাং এখান থেকে আমরা i E00 পাবো এটার মানে হল যে E0 yz প্লেনে আছে এবং x ডাইরেকশনে একটা ওয়েভের প্রসার হচ্ছে তাহলে E এর উপাদান থাকতে পারে y এবং z ডাইরেকশনে E কে সবুজ রঙে লিখছি সুতরাং শুধু Ey এবং Ez লেখা যাক এবং আর কিছুই নয় কারণ i E00 এটা হল y এবং এটা হল z একই ভাবে যদি B 0 দেখি আমরা i B00 পাবো এটারও শুধু মাত্র By এবং Bz উপাদান আছে অতএব E এবং B দুটোই প্রসারের ডাইরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার যেটা আমরা আগে দেখেছি E 0i∂xE0sin kx ωt 0 i E00 ie E0 is in the yz plane B 0 i B00 B0 has components By and Bz only এখন অন্য সব ম্যাক্সওয়েলের সমীকরণ গুলো দিয়ে E এবং B এর মধ্যে সম্পর্কটা দেখা যাক আমরা দেখেছি যে yz প্লেনে E E0sin⁡kx ωt এবং B B0sin⁡kx ωt এবং E0 আর B0 এর মধ্যে সম্পর্কটা দেখতে চাই একটা ব্যাপার তোমরা ভাবতে পারো যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক দুটোর জন্যই kx ωt কেন রেখেছি যদি এটা না করা হয় পরে দেখতে পাবে যে এই টার্মগুলো দু দিকে বাতিল হবে না অতএব তাদের kx ωt এর ওপর নির্ভরতা একদম এক থাকতে হবে এখন E B∂t সমীকরণ টাকে দেখা যাক যদি E কে সমাধান করি আমাদের এরকম একটা ডিটারমিনেন্ট i j k ∂x ∂y ∂z 0 Ey0sin⁡kx ωt Ez0sin⁡kx ωt সমাধান করতে হবে এই কার্ল টা সমাধান করলে i0j0 ∂zEz0sin kx ωt k∂xEy0sin⁡kx ωt 0 পাবো যেটার থেকে jEz0kcos kx ωt kEy0kcos kx ωt পাবো তোমাদের আবার বলে দিতে চাই যে k 2π এবং ω 2π এটাকে kcos kx ωt jEz0kEy0 যেটাকে আবার kcos kx ωt i×jEy0kEz0 লেখা যেতে পারে এই jEy0kEz0 টার্মটা হল ভেক্টর E0

সুতরাং পরের স্লাইডে যাওয়া যাক আমরা যেটা পেয়েছি সেটা হল E kcos kx ωt iE0 একই ভাবে B∂t B0∂tsin⁡kx ωt হবে যেখান থেকে আমরা B0cos kx ωt পাবো খেয়াল করবে যে যদি স্পেস টাইম এর নির্ভরতা থাকতো তাহলে kx ωt আলাদা হোতো তাহলে দুটো আলাদা রাশির স্পেস এবং টাইম কে আমরা সমান করতে পারতাম না আরও স্পষ্টভাবে বলতে গেলে E B∂t থেকে আমরা kcos kx ωt iE0 পেয়েছি যেটা হল B0cos kx ωt যদি এই নির্ভরতা যেটা cosine দেয় সেটা দু দিকে সমান না থাকতো যদিও সমীকরণ টা একবার সন্তুষ্ট হতে পারত কিন্তু সমীকরণটা অনেক বার দশার বাইরে চলে যেত অতএব এই নির্ভরতাকে এক হতে হবে E kcos kx ωt iE0 B∂t B0∂tsin kx ωt ωB0cos kx ωt নেট ফলাফল টা হল B0k k 1C হবে এবং B01C হবে এটা k 2π এবং ω 2π সংজ্ঞা র থেকে দেখা যায় সুতরাং যদি ওয়েভটা i ডাইরেকশনে প্রসার হয় যদি E এর এরকম উপাদান থাকে তাহলে B কে এর সাথে পারপেন্ডিকুলার হতে হবে সুতরাং যদি E এরকম হয় এটাকে আরেকটু মোটা করলাম তাহলে একই প্লেনে B কে এটার সাথে পারপেন্ডিকুলার হতে হবে সুতরাং এটাকে এভাবে নয়তো এভাবে হতে হবে আমাদের ওটা দেয় এখন কোন দিকে ওটা যাবে ওটার জন্য আমরা আবার গুণ করতে পারি এবং E0B0 কে আবার নেব যেটা 1CE0× হবে এবং এটার থেকে আমরা 1CiE02 1Ci E0E0 পাবো এবং 1Ci E0E0 টার্ম টা 0 হবে কারণ i এর প্রসার করার ডাইরেকশন E0 র সাথে পারপেন্ডিকুলার হবে সুতরাং E0B0 কে প্রসারের ডাইরেকশনে হতে হবে অতএব B0 কে এমন বাছাই করতে হবে যাতে E0B0 করলে আমরা i পাবো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রসারের ডাইরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের মান একে ওপরের সাথে পারপেন্ডিকুলার তাহলে E0B0 এর ডাইরেকশন আর প্রসারের ডাইরেকশন একই দিকে হবে সুতরাং যদি প্রসারের ডাইরেকশন x দিকে হয় এবং E0 র ডাইরেকশন y দিকে হয় তাহলে B0 র ডাইরেকশন টা z দিকে হবে আবার অন্য দিকে যদি ওয়েভ টা x এর দিকে যেত তাহলে E0 র ডাইরেকশন y দিকে হোতো আর B0 র ডাইরেকশন টা z দিকে হোতো এটাই আমরা ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে পাই অবশেষে আমরা দেখেছি যে B01C যেটার মানে হল যে B0 র মান E0 র থেকে 3×108 টাইমস ছোট সুতরাং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের থেকে অনেক ছোট যখন তাদের SI ইউনিটে মাপা হয়